আগের বক্তৃতাতে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এর জন্য পয়েন্টিং ভেক্টর কে পেশ করেছিলাম এবং দেখিয়েছিলাম যে 1µ0EBS energy flowingarea×time হবে এই এনার্জিটা কি করে আগের বক্তৃতাতে দেখেছিলাম যে এটা হয় ভেতরে চার্জের মেকানিকাল এনার্জি অথবা নেট ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি র বৃদ্ধি করে 1µ0EBS energy flowingarea×time সুতরাং dwdt ddtEelectromagnetic dsS হবে যেখানে এরকম একটা ভলিউমের ব্যাপারে কথা বলছিলাম ds ভেতরে পয়েন্ট করছে এবং আমরা এই ভলিউমের ভেতরে এনার্জি এবং মেকানিকাল এনার্জির ব্যাপারে কথা বলছি যদি মেকানিকাল এনার্জিকে বাড়ানো হয় তাহলে এটা জুল হিটিং হিসেবে বাইরে আসবে কারণ এই চার্জগুলো চলা ফেরা করতে শুরু করে যার ফলে তাদের গতি শক্তি টা বাড়ে এবং তারপর তাপ শক্তি হিসেবে এনার্জিটাকে হারায় এই বক্তৃতাতে দুটো উদাহরণ বলবো যাতে দেখাতে পারি যে এটা সত্যি প্রথম উদাহরণ হিসেবে একটা মোটা কারেন্ট বহনকারী তার নেওয়া যাক এটা একটা খুব স্ট্যান্ডার্ড উদাহরণ যেখানে তারের ব্যাসার্ধ হল a এবং তারটা কারেন্ট I বহন করছে ধরা যাক যে রেজিসটিভিটি হল ρ তাহলে যদি ভেতরের ইলেকট্রিক ফিল্ড E টা দেখি Eρj হবে এটা ওহমস ল এর একটা ফলাফল যেটা হল ρIa2 এটাই হল ইলেকট্রিক ফিল্ড টা Eρj ρIa2 ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কারেন্টের ডাইরেকশনে হবে এবং ইলেকট্রিক ফিল্ডটা ঠিক বাইরের বাউন্ডারি কন্ডিশান থেকে আসে সারফেসের এর ওপরে E একই থাকবে এটা গেল E এর ব্যাপার টা এখন ম্যাগনেটিক ফিল্ড B হল µ0I2π a ঠিক সারফেসের ওপর এবং যেহেতু কারেন্টটা ওপরে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটাও যাবে এবং এখান থেকে বাইরে আসবে ইলেকট্রিক ফিল্ডটাও ওপরে যাবে সুতরাং এটাই হল B এখানে ডাইরেকশন গুলো দেখিয়েছি B µ0I2πa সুতরাং পয়েন্টিং ভেক্টর S 1µ0EB হবে এবং দেখতে পাচ্ছ যে এর ডাইরেকশনটা ভলিউমের ভেতরে পয়েন্ট করছে যেটার মাণ হল 1µ0ρIa2µ0I2πa এখন µ0 কে বাতিল করা যাক এবং আমাদের কাছে অবশেষে I222a3 থাকবে এবং পয়েন্টিং ভেক্টর এর ডাইরেকশন হবে ভলিউমের ভেতর যেটা EB নিলেই বোঝা যাবে S 1µ0EB 1µ0ρIa2µ0I2πa I222a3 সুতরাং এই এনার্জিটা তারের ভলিউমের মধ্যে যায় বাস্তবে সারফেস চার্জ গুলো তারের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড দেবে যার জন্য এনার্জিটা তার বরাবর প্রবাহিত হয় কিন্তু এটাকে আগে নেওয়া যাক এখানে আমরা দেখাতে চাই যে মেকানিকাল এনার্জি অথবা হিট যেটা ভেতরে তৈরি হচ্ছে সেটা আসলে পয়েন্টিং ভেক্টর এর জন্য হচ্ছে এবং সেটা দেখানর জন্য এটা যথেষ্ট সুতরাং এখন আমরা এই তারটা নিচ্ছি যার মধ্যে দিয়ে কারেন্ট I প্রবাহিত হচ্ছে এবং দেখিয়েছি যে এটাই হল পয়েন্টিং ভেক্টর যেটা তারের ভলিউমের ভেতরে এনার্জিটা নিয়ে যাচ্ছে এবং S I222a3 মাথায় রাখবে যে এটা হল energy flowingarea×time যদি তারের ইউনিট লেংথ নেওয়া হয় কতটা এনার্জি সেই ইউনিট লেংথের মধ্যে দিয়ে প্রবাহিত হবে সুতরাং energy flowing inlength S2πaunit length যেখানে unit length 1 এটা I2a2 হবে এটাই হল energy flowing inlength যেটাকে RI2length লেখা যেতে পারে এটাই হল ভেতরে এনার্জির প্রবাহ সুতরাং যদি এনার্জি ব্যালান্স এর সমীকরণটা ধরা হয় দ্বিতীয় টার্ম টা 0 হবে কারণ ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জির কোন পরিবর্তন হচ্ছে না অতএব dwdt 0energy flowing in হবে S I222a3 Energy flowarea×time energy flowing inlength S2πa I2a2 RI2length dwdt 0energy flowing in জুল হিটিং থেকে আমরা জানি যে dwdt টার্মটা হল RI2 সমীকরণের ডান দিকটাও RI2 আসছে অতএব আমরা দেখিয়েছি যে এই এনার্জি যেটা খরচা হচ্ছে অথবা যে হিটটা তারে তৈরি হচ্ছে সেটা আসলে এই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড গুলোর জন্য হচ্ছে এই কনসেপ্ট এর দ্বিতীয় উদাহরণ হিসেবে একটা সলিনয়েড নেওয়া যাক যেটার একটা সারফেস কারেন্ট K আছে ভেতরের ফিল্ড B হল µ0K ক্রস সেকশনটার ব্যাসার্ধকে আবার a ধরা যাক সুতরাং energy stored per unit lengthπa2µ02K22µ0 হবে যেটা a2µ0K22 হবে সুতরাং এটাই হল energy stored B µ0K energy storedlength a2µ02K22µ0 a2µ0K22 এখন কারেন্ট K টাকে একটা রেট K এ সুইচ অফ করা যাক যাতে এটা ধিরে ধিরে কিছু সময়ের মধ্যে 0 হয়ে যায় যদি সুইচ অফ করে দি আমরা জানি যে এটাকে বিভিন্ন ভাবে সংশোধন করতে পারব ধরা যাক এই কয়েলের ইন্ডাকটেন্স হল L এবং রেজিস্টেন্স হল R তাহলে K≅K0e RLt হবে কিন্তু এটা আমাদের উদ্বেগ নয় আমাদের চিন্তার ব্যাপার হল যে K কে সুইচ অফ করা হচ্ছে K≅K0e RLt যদি K কে সুইচ অফ করা হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরও পরিবর্তন হবে অতএব ম্যাগনেটিক ফিল্ডটা আরও ছোট হয়ে যাবে এবং ফ্যারাডেস ল Faradays law দ্বারা একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে যেটা হল E B∂t এবং এই ফিল্ডটা ম্যাগনেটিক ফিল্ড এর পরিবর্তন কে প্রতিরোধ করবে সুতরাং একটা ইলেকট্রিক ফিল্ড একই ডাইরেকশনে তৈরি হবে এবং অতএব ইলেকট্রিক ফিল্ডটা ডান দিকে যাবে সোলেনোয়েড এর ওপর করছি এবং এটা বাঁ দিকে চলে আসে স্টোকস থিওরেম ব্যবহার করে 2πaE πa2B লিখতে পারি যেখানে B হল ফ্লাক্সের পরিবর্তনের হার যার একটা - চিহ্ন আছে সুতরাং ডাইরেকশনের দিকে তাকিয়ে চিহ্নটার আমরা খেয়াল নিয়েছি দু দিকে π বাতিল হয়ে যায় এবং আমরা EaB2 পাব যেটা হল aµ02K এটার মানে হল যে ইলেকট্রিক ফিল্ডটা ভেতরে যাচ্ছে সুতরাং সারফেসটাতে ভেতরে আর বাইরে ফিল্ডটা একই থাকবে কারণ ইলেকট্রিক ফিল্ড এর সমান্তরাল কম্পোনেন্ট সব সময়ে একই থাকে 2πaE πa2B EaB2 aµ02K এখন এই সলিনয়েডে সারফেসের ওপর ফিল্ড B টা আছে এবং ফিল্ড E টা ভেতরে যাচ্ছে অতএব EB টা বাইরের দিকে পয়েন্ট করছে এবং S 1µ0EB হবে এটার মানে হল যে ভলিউমটা থেকে এনার্জি বাইরে প্রবাহিত হবে এবং যার মান হল 1µ0aµ02Kµ0K হবে এবং এটা aµ02KK হবে এটাই হল এনার্জি যেটা সিস্টেম এর বাইরে যাচ্ছে S 1µ0EB 1µ0aµ02Kµ0Kn aµ02KKn যদি একটা লেংথ l নি এবং দেখি K 0 হওয়া অবধি কতটা এনার্জি বাইরে এসেছে এনার্জি যেটা বাইরে আসছে সেটা হল Sds যেখানে ds বাইরের দিকে নির্দেশিত করবে এবং এটা হবে aµ02KK×2πal যেখানে ds হল 2πal যেটা হল নলাকার সারফেস এর ক্ষেত্রফল যেটা আমাদের a2µ0 KKl দেয় a2 l কে আমরা ভলিউম V লিখতে পারি এবং K কে আমরা ddtK22 লিখতে পারি অতএব এটা Vµ0ddtK22 হবে এটাই হল এনার্জি যেটা বাইরে আসছে Sds aµ02KK×2πal Vµ0ddtK22 সুতরাং এই সময়ের মধ্যে গোটা এনার্জি যেটা বাইরে প্রবাহিত হয়ে যাবে এবং এই K টা হয়ে 0 যাবে সেটা dt Vµ0ddtK22 হবে এবং যেটা Vµ0K22 হবে এটাই হল এনার্জিটা যেটা বাইরে আসছে যেই সময়ের মধ্যে কারেন্ট ডেন্সিটি K থেকে 0 তে আসছে Total energy dtSds dtVµ0ddtK22 Vµ0K22 প্রাথমিকভাবে কতটা এনার্জি সংরক্ষণ করা হয়েছিল ম্যাগনেটিক ফিল্ড এ এনার্জি ডেন্সিটি হল 12µ0B2 যেটা µ02K22µ0 হবে বা µ0K22 সুতরাং ভলিউম V তে গোটা এনার্জি Vµ0K22 ছিল যেটা এখন 0 হয়ে গেছে এবং সারফেস দিয়ে চলে গেছে পয়েন্টিং ভেক্টর দিয়ে সুতরাং dWdt ddtEem Sds আবার পরিতৃপ্ত হয় এই ক্ষেত্রে dWdt0 হয়ে যায় এবং এটাই হল এনার্জি যেটা পয়েন্টিং ভেক্টর দ্বারা বাইরে প্রবাহিত হয় এবং 0 হয়ে যায় Energy density 12µ0B2 µ02K22µ0 µ0K22 Total energy Vµ0K22 সুতরাং এই বক্তৃতাতে তোমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড দেখেছো যখন তারা একসাথে উপস্থিত থাকে তখন একটা এনার্জির সরবরাহ হয় এবং এখানে দুটো উদাহরণ দেখানো হয়েছে প্রথম উদাহরণে পয়েন্টিং ভেক্টরটা মেকানিকাল এনার্জিকে এনেছিল দ্বিতীয় উদাহরণে একটা ভলিউম থেকে এনার্জিকে নিয়ে নেওয়া হয়েছিল এবং সেই এনার্জিটা প্রাথমিক ভাবে ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি হিসেবে সংরক্ষণ করা ছিল